হ্যালো সবাইকে আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রইং এবং কম্পিউটার গ্রাফিক্স বিষয়ক NPTEL এর অনলাইন সার্টিফিকেশন কোর্সে স্বাগত আমরা চতুর্থ মডিউল অর্থোগ্রাফিক প্রজেকশনের দ্বিতীয় অংশে রয়েছি বিশেষ করে আমরা এখানে তলগুলোর অভিক্ষেপ সম্পর্কে আলোচনা করছি আমরা এখানে বিভিন্ন ধরনের সমস্যাগুলোকে লক্ষ্য করছি বিশেষ করে বিভিন্ন ধরনের আকৃতি যেমন ত্রিভুজ পঞ্চভুজ বৃত্ত ইত্যাদি যদি এরা নিজেদেরকে উল্লম্ব এবং অনুভূমিক তলের সাপেক্ষে পুনর্বিন্যস্ত করে তাহলে তারা কি ধরনের অভিক্ষেপ তৈরি করবে এখানে চতুর্থ উদাহরণের সাপেক্ষে আমরা একটা বৃত্তকে নিয়ে পর্যালোচনা করছি সমস্যাটা হলো অনেকটা এরকম 50 mm ব্যাসবিশিষ্ট একটি বৃত্ত অনুভূমিক তলের উপর রয়েছে এই বৃত্তের AC ব্যাসের A প্রান্তটি অনুভূমিক তলের সাথে 30 ডিগ্রীতে আনত অবস্থায় রয়েছে একটা বৃত্ত আঁকার পর আমরা তার অনেক ধরনের ব্যাস গঠন করতে পারি AC হলো এই বৃত্তের ব্যাসগুলির মধ্যে অন্যতম এছাড়াও আমরা অপর একটি ব্যাস BD তৈরি করতে পারি এই AC ব্যাসটি অনুভূমিক তলের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করেছে তাহলে সবার আগে আমাদেরকে একটা বৃত্ত তৈরি করতে হবে যা অনুভূমিক তলের উপর থাকবে তারপর বৃত্তটির কোনো একটি ব্যাস 30 ডিগ্রি কোণ তৈরি করবে যা আমরা উল্লম্ব তল থেকে কল্পনা করার মতো অবস্থায় থাকবো টপ ভিউর ক্ষেত্রে এটি উল্লম্ব তলে 45 ডিগ্রি কোণে আনত অবস্থায় রয়েছে তার অর্থ আমরা আবার এই তলটিকে ঘোরাবো যাতে তা উল্লম্ব তলের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে তাহলে প্রথমে এটাকে একটু উল্টোভাবে শুরু করো প্রথমে 45 ডিগ্রি দিয়ে শুরু করা যাক এরপর 30 ডিগ্রি ঘোরাও এবং অবশেষে আসল আকারটি পাও একটা বৃত্ত আঁকা শুরু করা যাক তাহলে এটা একটা বৃত্ত যার অন্যতম একটি ব্যাস হলো ac এবং অপর ব্যাসটি হলো bd আমরা ac কে অনুভূমিক তলের উপর রাখতে চাই সেইজন্য আমরা ac কে এই ভাবে তৈরি করেছি এটা টপ ভিউ সম্পূর্ণ বৃত্তটিকে দেখা যাচ্ছে এখন ফ্রন্ট ভিউতে অর্থাৎ তোমরা যদি এই দিক থেকে লক্ষ্য করো তাহলে আমরা শুধুমাত্র ac দেখতে পাবো কিন্তু bd কে দেখতে পাবো না তাহলে এই বিন্দুগুলো হলো a c এবং বাকি বিন্দুগুলো হলো b d এখন আমরা চাই যে এই ac অনুভূমিক তলের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করুক কারণ AC অনুভূমিক তলের সাথে 30 ডিগ্রী কোণে আনত আছে আমরা কিভাবে এটা দেখতে পাবো a বিন্দুকে ভূমিতে রেখে যেহেতু এটা অনুভূমিক তলে রয়েছে আমাদেরকে c বিন্দুকে উল্লম্ব অভিমুখে উপরের দিকে তুলতে হবে যা আমরা দেখতে পাবো তাহলে এখানে এটা হলো উল্লম্ব তল a বিন্দু একইভাবে ভূমিতে থেকে যাচ্ছে c বিন্দু উপরের দিকে উঠে c' হচ্ছে এবার পুরো ব্যাসটিকে যুক্ত করো যাতে আমরা a' থেকে c' কে পূর্ণমাত্রা প্রদান করতে পারি BD বিন্দুগুলো মধ্যবিন্দু হিসাবে থাকবে এবং এই মধ্যবিন্দুগুলোকে আমরা চিহ্নিত করব এই ac' 30 ডিগ্রি কোণ তৈরি করেছে এগুলো জানা হয়ে গেলে আমাদেরকে 45 ডিগ্রি কোণ তৈরি করতে হবে আমরা কিভাবে এটা তৈরি করব সবার প্রথমে a কে নিচের দিকে a পর্যন্ত অভিক্ষিপ্ত করতে হবে c কে নিচের দিকে c পর্যন্ত অভিক্ষিপ্ত করতে হবে একইভাবে b এবং d কেও অভিক্ষিপ্ত করতে হবে এখন a কে a1 হিসাবে d কে d1 হিসাবে c কে c1 হিসাবে এবং b কে b1 হিসাবে দেখা যায় তাহলে যখন আমরা একে 30 ডিগ্রি উপরে তুলবো তখন সম্পূর্ণ বৃত্তটিকে একটা উপবৃত্তের মতো দেখতে লাগবে একটা উদাহরণ দেওয়া যাক যদিও পৃষ্ঠার উপরে থাকা বস্তুটি বৃত্ত নয় একটি সিলিন্ডার যদি এই বৃত্তটিকে ঘুরিয়ে 30 ডিগ্রি উপরে তোলা হয় তাহলে সামনের অংশের বৃত্তটিকে অনেকটা উপবৃত্তের মত দেখায় সুতরাং এটাই হলো সেই উপবৃত্ত যা আমরা চিহ্নিত করতে চাইছি উপবৃত্তটি পৃষ্ঠার উপর রয়েছে এরপর এই তলটিকে 45° ঘোরাতে হবে এবং যার ফলে এটা উল্লম্ব তলে আনত অবস্থায় থাকবে তাহলে উপবৃত্ত পাওয়ার পর আমাদেরকে কি করতে হবে উপবৃত্তটিকে আমরা ওই অভিমুখে সম্পূর্ণভাবে ঘোরাবো যাতে টপ ভিউতে উল্লম্বতলে আমরা ওই ঘূর্ণন দেখতে পাই উদাহরণস্বরূপ এই a বিন্দুটির 45 ডিগ্রি ঘূর্ণন হয়েছে তাহলে এটা তল থেকে 45 ডিগ্রি কোণ তৈরি করছে কোন তল সম্পর্কে আমরা আলোচনা করতে চেষ্টা করছি যেহেতু আমরা একে টপ ভিউ থেকে লক্ষ্য করছি তাই এই টপ ভিউতে যদি আমরা কোনো কোণ লক্ষ্য করি তার অর্থ হলো এই ব্যাসটি অবশ্যই উল্লম্ব তলের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করেছে তাহলে এটা হলো টপ ভিউ এই টপ ভিউকে উল্লম্ব তলের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করতে হবে অর্থাৎ এই পুরো ac রেখাটার 45 ডিগ্রি কোণ তৈরি করার কথা তাহলে একে আমরা এমন ভাবে ঘোরাবো যাতে আমরা এই 45° রেখা পেতে পারি একইসঙ্গে b1 এবং d1 বিন্দুরও অবস্থানগত পরিবর্তন ঘটবে এরপর আমরা এই অভিক্ষেপগুলো পাবো এই a b1 c1 d1 কে এমনভাবে ঘোরাতে হবে যাতে এই ac রেখাটি এখান থেকে 45 ডিগ্রি কোণ তৈরি করে এর ফলে এর অভিক্ষেপগুলো অর্থাৎ a b1 c' এবং d কে যোগ করলে একটা উপবৃত্ত তৈরি হয় এবার একটা নতুন উদাহরণের দিকে নজর দেওয়া যাক একটা 30 mm বাহু বিশিষ্ট সুষম পঞ্চভুজের একটি বাহু XY অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে আনত আছে এটি হলো কোনো একটি তলের টপ ভিউ যার ফ্রন্ট ভিউ হলো a রেখা যা XY অক্ষের সাথে 45 ডিগ্রিতে আনত আছে যদি ব্যাপারটা এইরকম হয় তাহলে এর প্রকৃত আকৃতি নির্ধারণ করো তাহলে আমরা এখানে প্রকৃত আকৃতি সম্পর্কে কিছুই জানিনা কিন্তু আমরা কিছু জিনিসের ফ্রন্ট ভিউ এবং টপ ভিউ সম্পর্কে জানি যদি আমরা ফ্রন্ট ভিউ এবং টপ ভিউ সম্পর্কে জানি তাহলে কি আমরা কোনো উপায়ে প্রকৃত আকৃতি নির্ধারণ করতে পারি এই ধরনের সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদেরকে পরিপূরক তল পদ্ধতি সম্পর্কে জানতে হবে যার মাধ্যমে বেশিরভাগ সমস্যা সরলীকৃত করা সম্ভব তাহলে এই পরিপূরক তল পদ্ধতিতে আমাদের টপ ভিউ এবং ফ্রন্ট ভিউ সম্পর্কে জানা থাকে কিন্তু প্রকৃত আকৃতি সম্পর্কে জানা থাকে না ফ্রন্ট ভিউতে হয়তো এটি একটি সুষম পঞ্চভুজ হিসাবে পরিলক্ষিত হয় কিন্তু প্রকৃত আকৃতি হয়তো ভিন্ন কিছু হবে এটা প্রকৃত পঞ্চভুজ কিনা তা আমরা জানিনা যদি বিষয়টি এইরকম হয় তাহলে সবার প্রথমে আমাদেরকে পরিপূরক তল নামক নতুন কনসেপ্টটিকে জানতে হবে তাহলে এই পরিপূরক তল পদ্ধতিটি একটি অত্যন্ত ক্ষমতাশালী পদ্ধতি এর জন্য আমাদেরকে ফ্রন্ট ভিউ এবং টপ ভিউ সম্পর্কে জানতে হবে এবং এই পদ্ধতির মাধ্যমে আমরা প্রকৃত আকৃতিকে খুঁজে বার করব আমরা যদি কতগুলো ধাপ অনুসরণ করে চলি তাহলে আমরা প্রকৃত আকৃতি নির্ধারণ করতে সমর্থ হবো সবার প্রথমে প্রদত্ত তথ্যানুসারে ফ্রন্ট ভিউ এবং টপ ভিউকে এঁকে ফেলতে হবে এরপর ফ্রন্ট ভিউ এবং টপ ভিউ এর সমস্ত রেখার মধ্যে কোনো একটি রেখাকে বেছে নিতে হবে যার দ্বারা প্রকৃত দৈর্ঘ্য পরিলক্ষিত হয় উদাহরণস্বরূপ ধরা যাক প্রকৃত দৈর্ঘ্যের মান হলো 30 mm তাহলে আমাদেরকে ওই ধরনের রেখাই বেছে নিতে হবে এখন যেহেতু এটা একটা প্রকৃত দৈর্ঘ্য সেজন্য অপর ভিউটিকে অবশ্যই XY অক্ষের সাথে সমান্তরাল হতে হবে এরপর আমরা একটা নতুন অক্ষ X1Y1 আঁকবো যা প্রকৃত রেখার সাথে লম্বভাবে অবস্থান করবে তাহলে সবার প্রথমে ফ্রন্ট ভিউ এবং টপ ভিউ আঁকতে হবে এরপর সমস্ত রেখাগুলোর মধ্যে থেকে প্রকৃত দৈর্ঘ্য বিশিষ্ট রেখাটিকে বেছে নিতে হবে তার মানে অপর ভিউটি XY তলের সাথে সমান্তরাল হবে এরপর প্রকৃত রেখা বা প্রকৃত দৈর্ঘ্যের উপর লম্বভাবে X1Y1 রেখা বা তল আঁকতে হবে এখন সমস্ত রেখাগুলোকে এই নতুন তলের অর্থাৎ X1Y1 এর উপর অভিক্ষিপ্ত করতে হবে এই নতুন তলটিকে আমরা পরিপূরক তল বলি সমস্ত রেখাগুলোকে X1Y1 তলে অভিক্ষিপ্ত করার ফলে আমরা লাইন ভিউ পাবো এখন আরো একটি তল X2Y2 অঙ্কন করো যা লাইন ভিউয়ের সাথে সমান্তরালভাবে অবস্থান করবে এবং অভিক্ষেপের পর আমরা নতুন ভিউ পাবো এই নতুন ভিউটিই হলো প্রকৃত আকৃতি একটা উদাহরন নেওয়া যাক এই ধাপগুলোকে লক্ষ্য করো উদাহরণস্বরূপ 30 মিলিমিটার বাহু বিশিষ্ট একটা সুষম পঞ্চভুজ অঙ্কন করো যার একটি বাহু XY অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে আনত আছে যদি ব্যাপারটা এরকম হয় তাহলে প্রথমে একটা 30 মিলিমিটার বাহু বিশিষ্ট সুষম পঞ্চভুজ আমরা এমন ভাবে আঁকবো যাতে একটি বাহু 30 ডিগ্রি কোণ তৈরি করে এখানে একটা ছোট ভুল রয়েছে ওখানে 45 ডিগ্রির জায়গায় 30° হবে অর্থাৎ 30 মিলিমিটার বাহু বিশিষ্ট সুষম পঞ্চভুজ XY অক্ষের উপর 30 ডিগ্রী কোণে আনত আছে তাহলে প্রথমে একটা সুষম পঞ্চভুজ তৈরি করবো যার বিন্দুগুলো হলো a b c d এবং e এটি হলো এই আকৃতির টপভিউ প্রকৃত আকৃতি আসলে কি তা আমরা এখনো জানিনা কিন্তু আমরা যখন টপ ভিউ লেভেল থেকে দেখছি তখন আমরা একে 30 মিলিমিটার বাহু বিশিষ্ট একটি সুষম পঞ্চভুজ হিসাবে দেখছি যার একটি বাহু XY এর সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে এখন এর ফ্রন্ট ভিউ হিসাবে আমরা একটা রেখা পাবো এটা হলো সেই রেখা অভিক্ষেপগুলোর সাহায্যে এই রেখাটি তৈরি হয়েছে এবং এই রেখাটি XY এর সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করেছে এখন ধাপগুলো অনুসরণ করলে আমরা বুঝতে পারি যে পরিপূরক তল গঠন করার জন্য এই রেখাটিকেই আমাদের বেছে নিতে হবে কারণ এই রেখাটিই হলো আমাদের প্রাপ্ত প্রকৃত রেখা রেখার উপর a b e c d বিন্দুগুলোকে চিহ্নিত করো এরপর আমাদেরকে এই প্রকৃত রেখাটির সমান্তরালে X1Y1 আঁকতে হবে তাহলে প্রকৃত রেখার সমান্তরালে আমরা X1Y1 অক্ষ আঁকছি আমরা এখন প্রকৃত রেখাটিকে জানি সমস্ত রেখাগুলোকে উপরের দিকে অভিক্ষিপ্ত করো এইভাবে আমরা রেখাগুলোকে অভিক্ষিপ্ত করি যেহেতু এটা একটা প্রকৃত রেখা সেই জন্য a বিন্দু থেকে XY অক্ষ পর্যন্ত দৈর্ঘ্যকে পরিপূরক তল ভিউতে স্থানান্তরিত করতে হবে তাহলে a থেকে X অক্ষ পর্যন্ত যা দূরত্ব X1 অক্ষ থেকেও ওই একই দূরত্ব অর্থাৎ এই দূরত্ব এবং এই দূরত্ব অভিন্ন হয় এইভাবে আমরা এই দৈর্ঘ্যগুলোকে স্থানান্তরিত করি এই কাজ করার ফলে আমরা এই রেখাগুলো পাই এখন XY অক্ষের সাপেক্ষে oa এবং X1 বিন্দু থেকে a1 বিন্দুর দূরত্ব একই হয় XY অক্ষের উপর এই বিন্দু থেকে b এর দুরত্বকে আমরা এই বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত স্থানান্তরিত করলাম লাল রং ব্যবহার করে চিহ্নিত করা যাক তাহলে XY থেকে b পর্যন্ত রেখাটিকে আমরা X1 থেকে b1 পর্যন্ত অভিক্ষিপ্ত করব আমরা আগেই b1 থেকে অভিক্ষেপ করেছি আমরা ওই দৈর্ঘ্যটাকে ব্যবহার করব b1 কে সনাক্ত করার জন্য একই কাজ আমরা a1 এর ক্ষেত্রেও করব X অক্ষ থেকে e দৈর্ঘ্যকে স্থানান্তরিত করে e কে চিহ্নিত করবো একইভাবে এখান থেকে d পর্যন্ত এর ফলে আমরা d1 চিহ্নিত করব একইভাবে XY তল থেকে C বিন্দু পর্যন্ত দৈর্ঘ্যকে আমরা পরিপূরক তল থেকে উপরের দিকে স্থানান্তরিত করব a1 b1 c1 d1 এবং e1 বিন্দুগুলো পাওয়ার পর আমরা এগুলোকে যুক্ত করে বস্তুটির প্রকৃত আকৃতিকে পেতে সমর্থ হবো তাহলে পরিপূরক তল পদ্ধতিতে আমরা ফ্রন্ট ভিউ এবং টপ ভিউকে জানি এক্ষেত্রে ফ্রন্ট ভিউ আমাদেরকে প্রকৃত রেখা প্রদান করছেন এবং এই ভিউ পাওয়ার পর আমরা টপ ভিউকে পাচ্ছি এবং আমরা সুষম পঞ্চভুজ আকৃতি পাচ্ছি এগুলো জানা হয়ে যাওয়ার পর প্রকৃত রেখার সমান্তরালে আমরা একটা পরিপূরক তল X1Y1 আঁকবো a b e ইত্যাদি যা যা ফ্রন্ট ভিউ সংক্রান্ত তথ্য আমাদের কাছে আছে আমরা সেগুলিকে অভিক্ষিপ্ত করব XY অক্ষ থেকে টপ ভিউতে আমরা যে সকল দূরত্ব পর্যবেক্ষণ করছি আমরা সেগুলোকে পরিপূরক তল থেকে প্রকৃত আকৃতি গঠন করার জন্য আবার চিহ্নিত করছি এই ভাবেই পরিপূরক তল পদ্ধতির মাধ্যমে আমরা প্রকৃত আকৃতি গঠন করে থাকি তাহলে পরের ক্লাসে আমরা এই প্রকৃত আকৃতি এবং পরিপূরক তল সম্পর্কে আরও কিছু জানবো তারপর আমরা কঠিন বস্তুর অভিক্ষেপ সংক্রান্ত বিষয়ে জানতে অগ্রসর হবো অসংখ্য ধন্যবাদ